এই কোর্সে স্বাগতম এবং বন্ধুরা আজ আমরা পরিমাপ এবং মেট্রোলজি র সাথে পরিচয় করব আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পরিমাপ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকালকার দিনে পরিমাপ আরও জটিল হয়ে উঠেছে এটা এমন কেন আজকালকার দিনে কি হয় যে যন্ত্রাংশগুলি আকারে সংকুচিত হয়ে যাচ্ছে দ্বিতীয়ত অংশগুলির প্রকৃতি জটিল হয়ে উঠেছে সুতরাং যদি আমাদের কোনও নতুন অংশ বা একটি পণ্য উৎপাদন করতে হয় তবে উৎপাদনের পরে প্রথমে আমাদের যা করতে হবে তা হল আমরা যা মনে মনে ভাবছি বা আমরা কাগজে যা অঙ্কন করেছি তার সাপেক্ষে উৎপাদিত বস্তুটি পরিমাপ করতে হবে এবং তা যাচাই করতে হবে সুতরাং পরিমাপ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিমাপের ক্ষেত্রে সরাসরি স্পর্শ করে পরিমাপ করার কথা ভাবা হত আজকাল স্পর্শ না করেও পরিমাপ করা সম্ভব এটি বলার অর্থ হল যে পরিমাপ করার যন্ত্র টি বস্তুটিকে স্পর্শ করে না তবে তবুও এটি মানগুলি পরিমাপ করতে এবং ইঞ্জিনিয়ারকে বা অনুশীলনকারী ইঞ্জিনিয়ারকে বা উৎপাদন ক্ষেত্রের ইঞ্জিনিয়ারকে বলতে সক্ষম হয় সুতরাং আজকের উৎপাদন ক্ষেত্রে পরিমাপ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ পরিমাপ ছাড়া পণ্যের দক্ষতা বাড়ানো বা পণ্যের একাধিকবার ব্যবহার বা প্রক্রিয়াটি পুনরাবৃত্তি ঘটানো সম্ভব নয় সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ মেট্রোলজি একটি বিজ্ঞানের পরিমাপ এটি পরিমাপের বিজ্ঞান সুতরাং এখানে আমরা পরিমাপের কিছু সাধারণ কৌশল এবং এর সাথে জড়িত বিজ্ঞানের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং এরপরে কোর্সের শেষের দিকে আমরা স্পর্শ না করেও কিছু পরিমাপ দেখার চেষ্টা করব সুতরাং এই আলোচনার বিষয়বস্তুটি হল যান্ত্রিক পরিমাপ তারপরে আমরা পরিমাপের প্রয়োজনীয়তা তারপরে পরিমাপের শ্রেণিবিন্যাস এরপর পরিমাপের পদ্ধতিগুলি এবং পরিশেষে পরিমাপের বিভিন্ন স্তরগুলি কী কী সেই সম্পর্কে কথা বলব সুতরাং পরিমাপ হল কোন কিছুতে বিদ্যমান কোন কিছুর পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া অর্থাৎ কিছু বিদ্যমান থাকতে হবে এবং যখন কিছু বিদ্যমান থাকবে সে ক্ষেত্রে কি আছে তা আমি নির্ধারণ করতে চাইব উদাহরণস্বরূপ এটি সংখ্যাগত হতে পারে এটি আকারগত হতে পারে এটি আয়তনগত হতে পারে এটি কতটি মসৃণ করা হয়েছে তার উপরে নির্ভর করতে পারে সুতরাং পরিমাপ করার অর্থ কোন কিছুতে কত পরিমাণে বিদ্যমান আছে তা নির্ধারণের প্রক্রিয়া যে সমস্ত জিনিস বিদ্যমান থাকে তারা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর অন্তর্গত তাই এ জাতীয় পরিমাণ নির্ধারণকে যান্ত্রিক পরিমাপ হিসাবে উল্লেখ করা হয় ঠিক আছে সুতরাং আমরা যান্ত্রিক দিকে আরও মনোনিবেশ করছি সুতরাং সে কারণেই আমরা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং যান্ত্রিক পরিমাপ সম্পর্কে কথা বলছি সুতরাং ১ নং বিষয়টি হল এটি কোন কিছুতে কত পরিমাণে বিদ্যমান আছে তা নির্ধারণের প্রক্রিয়া এবং কত পরিমাণে বিদ্যমান তা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর অন্তর্গত সেজন্য এই জাতীয় পরিমাণ নির্ধারণকে যান্ত্রিক পরিমাপ হিসাবে উল্লেখ করা হয় পরিমাপের কাজ কী একজন ইঞ্জিনিয়ারের কাছে ভৌত রাশি গুলির পরিমাপ এবং তাদের নিয়ন্ত্রণগুলি প্রয়োজন সুতরাং এই দুটিই খুব গুরুত্বপূর্ণ ভৌত রাশি গুলি দৈর্ঘ্য হতে পারে ভর হতে পারে ঘনত্ব হতে পারে শক্তি হতে পারে বিদ্যুৎ হতে পারে ঠিক আছে সুতরাং এই সমস্ত জিনিস গুলি ভৌত রাশি তাই শুরু করার আগে আমি পরিমাপের জন্য এই সাতটি প্রাথমিক একক কে নীচে তালিকাভুক্ত করে নিই সাতটি প্রাথমিক একক ১ ভর কেজি ২ সময় সেকেন্ড ৩ তাপমাত্রা ℃ ৪ তড়িৎ প্রবাহ Amp ৫ মোল পদার্থের পরিমাণ ৬ ক্যান্ডেলা আলোক দীপ্তি ৭ দূরত্ব মিটার সুতরাং একটি হল ভর একটি হল সময় এবং অন্যটি হল তাপমাত্রা ঠিক আছে এগুলি হল প্রাথমিক জিনিস অন্যান্য ভৌত রাশি গুলি হল তড়িৎ প্রবাহ মোল ক্যান্ডেলা অর্থাৎ আলোক দীপ্তি এবং সর্বশেষ টি হল দূরত্ব ঠিক আছে সুতরাং ভরকে কেজি এককে সময়কে সেকেন্ড এককে তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াস এককে প্রকাশ করা হয় ঠিক আছে তড়িৎ প্রবাহের একক Amp মোল হল বস্তুর মধ্যে উপস্থিতি পদার্থের পরিমাণ ঠিক আছে ক্যান্ডেলা হল আলোক দীপ্তি বা আলোর তীব্রতা এবং দূরত্বের একক হল মিটার সুতরাং এগুল হল সাতটি প্রাথমিক একক সুতরাং আমরা যে সকল ভৌত রাশি গুলি নিয়ে কথা বলছি সেগুলি এটির একটি অংশ হতে পারে বা আপনি এগুলির সংমিশ্রণ থেকেও পেতে পারেন অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারের কাছে ভৌত রাশি গুলির পরিমাপ এবং তাদের নিয়ন্ত্রণগুলি বেশি প্রয়োজন তো এই দুটি ব্যাপার খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কারণ তাপমাত্রা বা প্রবাহের মতো রাশি গুলি নিয়ন্ত্রণের জন্য এগুলি পরিমাপ করতে সক্ষম হতে হবে সুতরাং এই দুটি হল মেট্রোলজি র গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণের নির্ভুলতা মূলত পরিমাপের নির্ভুলতা র উপর নির্ভরশীল সুতরাং এখন আমরা কী বিষয়ে কথা বলার চেষ্টা করছি আমরা বলতে চাইছি প্রথমে আপনি একটি রাশি পরিমাপ করুন এবং তারপরে আপনাকে এই রাশিটি নিয়ন্ত্রণ করতে হবে সুতরাং এটি দ্বিতীয় পদক্ষেপ আপনি এই দুটি পৃথক মৌলিক কার্যের সম্পর্কে কথা বলছেন যদি আপনার কোন রাশি পরিমাপ করতে হয় তবে আপনার একটি পরিমাপকারী যন্ত্র থাকা উচিত যা সর্বোত্তম নির্ভুলতার সাথে পরিমাপ করতে পারে এবং তারপরে সেই তথ্যগুলি নিয়ন্ত্রণকারী কে দেয় যাতে নিয়ন্ত্রণকারী বস্তুর কার্যকারিতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে অর্থাৎ নিয়ন্ত্রণের নির্ভুলতা ভৌত রাশির পরিমাপ এর নির্ভুলতার উপর সরাসরি নির্ভর করে সেজন্যই নিয়ন্ত্রণের যন্ত্রের নকশা তৈরীর জন্য পরিমাপের কৌশল এর ভালো জ্ঞান থাকা প্রয়োজনীয় সুতরাং মূলত আমরা কী কথা বলার চেষ্টা করছি আমরা প্রথমে একটি ভৌত রাশির পরিমাপ সম্পর্কে কথা বলার চেষ্টা করছি এবং এরপরে আপনি এই রাশিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং আজের দিনে এই দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কেন প্রথমত উৎপাদন ব্যবস্থা এবং এখন যখন আমরা প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করার চেষ্টা করি তখন আমাদের প্রক্রিয়া বা প্রক্রিয়ার চলরাশি যা ই হোক না কেন নিয়ন্ত্রণ করা উচিত যাতে আপনি সর্বোত্তম দক্ষ পণ্য পেতে করেন অর্থাৎ যদি আপনি এটি স্কিম্যাটিকাল লেখচিত্র করেন সেই ক্ষেত্রে পরিমাপের সংজ্ঞাটি হল একটি পূর্ব নির্ধারিত মান এবং অজানা মাত্রার মধ্যে একটি পরিমাণগত তুলনা পাওয়ার প্রক্রিয়া সুতরাং সংজ্ঞাটি দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দুটি রাশির মধ্যে পরিমাণগত তুলনা তুলনাটি সর্বদা দুই বা ততোধিক এর মধ্যে করা হয় সুতরাং পূর্বনির্ধারিত একটি মান এর অর্থ হল আমার কাছে একটি মান আছে আপনি আমাকে এমন একটি বস্তু দিচ্ছেন যার ভৌত রাশিগুলি আমাকে পরিমাপ করতে হবে এবং তার মান জানা নেই এখন পূর্বনির্ধারিত মানের সাপেক্ষে অজ্ঞাত মানটি পরিমাপ করার চেষ্টা করব এবং পরিমাপ টি করে নেব অর্থাৎ এটি পরিমাপের সংজ্ঞা আপনি যদি এটি একটি ব্লক লেখচিত্র তে বসান তবে আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাপ অজানা রাশিটি হল ইনপুট সুতরাং আপনার নির্ধারিত মান জ্ঞাত পরিমাণ রয়েছে এবং এখানে আপনি যা করেন তা হল পরিমাপের প্রক্রিয়াটি সম্পন্ন করবেন যা আসলে একটি তুলনা সুতরাং এখানে উদাহরণস্বরূপ ধরুন আপনি ২০০২ মিলিমিটারের একটি শ্যাফ্ট তৈরি করছেন এবং এখানে আপনি কোন স্কেল বা ভার্নিয়ার বাছাই করার চেষ্টা করছেন বা আপনি একটি স্ক্রু গেজ নেওয়ার চেষ্টা করছেন যা এই ২০০২ রাশিটি পরিমাপ করতে পারে সুতরাং এখানে আপনি মিলিমিটার ঘরের একটি প্রমাণ যন্ত্র নিতে চাইবেন এবং তারপর যন্ত্রের সাহায্যে তুলনা করে পরিমাপটি নেবেন আপনি সব শেষে তখন বলতে পারবেন এই পরিমাপটি হল ০২ মিলিমিটার সুতরাং প্রাথমিকভাবে আমার এই পরিমাপটি হবে না আমার কেবল একটি শ্যাফ্ট থাকবে এবং এই শ্যাফ্ট টি পরিমাপ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং এটি প্রয়োজনীয় তথ্য প্রদান করার চেষ্টা করবে প্রাপ্ত মানটি এখানে দেখানো হয়েছে সুতরাং এটি পরিমাপের একটি সাধারণ সংজ্ঞা এবং আমি এখন পুনরাবৃত্তি করছি আমরা যা উৎপাদন করেছে সেটি ঠিক না ভুল অথবা যে পদ্ধতিটি ব্যবহার করেছি সেটি ভালো না খারাপ তা বোঝার জন্য পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সাহায্যে উৎপাদিত বস্তুর গুণমান বজায় রাখা সম্ভব একটি সাধারণ উদাহরণ এখানে ব্যবহার করা হয় এমন একটি ভার্নিয়ার ক্যালিপার রয়েছে ডিজিটাল ভার্নিয়ার ক্যালিপার একটি শ্যাফ্ট এর দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয় ধরে নিচ্ছি যে এখানে ২ টি গিয়ার রয়েছে যা একে অপরের সাথে যুক্ত হয়ে আছে এবং আপনাকে দৈর্ঘ্যটি এমনভাবে পরিমাপ করতে হবে যে আপনি এটির ভিতরে একটি শ্যাফ্ট রাখতে পারেন আপনি উচ্চতা বা দৈর্ঘ্য পরিমাপ করতে চান সুতরাং আপনি যখন আজ খুব উচ্চ সঠিকতা এবং নির্ভুলতা সম্পর্কে কথা বলবেন সেই ক্ষেত্রে এই উপকরণটি ব্যবহৃত হয় তাই একটি ভাল পরামর্শ হল এখানে গ্লাভস ব্যবহার করার ভালো এবং বৈদ্যুতিন ডিসপ্লে ব্যবহার করা উচিৎ যাতে আপনি এখানে ঠিক করে বসিয়ে নিতে পারেন ও দশমিকের দ্বিতীয় অঙ্ক পর্যন্ত পরিমাপ করতে পারেন এবং ফলাফলগুলি খুব স্পষ্টভাবে পড়ার চেষ্টা করতে পারেন এটি অভ্যন্তরীণ পরিমাপের জন্য ব্যবহৃত হয় এবং এটি বাহ্যিক পরিমাপের জন্য ব্যবহৃত হয় সুতরাং আপনার একটি স্থির বাহু এবং একটি চলনযোগ্য বাহু রয়েছে সুতরাং এটি একটি মানদণ্ড এটি একটি অজানা রাশি অজানা অংশ বা বস্তু যাই হোক না কেন সেটি এখানে বসাতে হয় সুতরাং যখন এই অজানা বস্তুটি আসে তখন এটিকে প্রমাণ মানের সাথে তুলনা করা হয় অর্থাৎ আপনি একটি পরিমাপ করে মান পাওয়ার চেষ্টা করবেন সুতরাং আমি পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে ফলাফলের একটি হল সংখ্যাগত মান যা আপনি দেখার চেষ্টা করবেন স্লাইড টাইম পড়ুন ১১৫৭ সুতরাং পরিমাপের প্রয়োজনীয়তা আমি ইতিমধ্যে আপনাকে বলেছি পরিমাপ হল গবেষণা এবং উন্নয়নের জন্য মৌলিক ভিত্তি দ্বিতীয় জিনিস উন্নয়ন হল পরিকল্পনা পদ্ধতির একটি চূড়ান্ত পর্যায় যেখানে যন্ত্রের কার্য এবং কর্মক্ষমতা অর্জনের জন্য বিভিন্ন পরিমাণের পরিমাপ জড়িত অর্থাৎ এখানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিমাপও যে কোনও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার একটি মৌলিক উপাদান দেখুন আপনি কোনও প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে চান তবে আপনার একটি পরিমাপ করার যন্ত্র থাকা উচিত যা বাস্তবিক এবং পরিকল্পনাগত মানের পরিমাপের মধ্যে পার্থক্য গণনা করতে পারে সুতরাং আপনাকে যা বলার চেষ্টা করছি ধরে নেওয়া যাক আমি ১০০২ মিলিমিটার ব্যাসের একটি শ্যাফ্ট তৈরি করতে চাই এটি কেন এত গুরুত্বপূর্ণ একত্রিত করার দৃষ্টিকোণ থেকে এটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে যেমন হয়তো এটির উপর পুরো বস্তুটির দক্ষতা নির্ভর করতে পারে উৎপাদন ক্ষেত্র গুলিতে আপনাকে প্রথমে বুঝতে হবে যে উৎপাদনের দুটি শ্রেণীবিভাগ আছে একটি অংশ তৈরি করা এবং অন্যটি একটি পণ্য তৈরির জন্য অংশগুলি একত্রিত করা পরিমাপ উভয় সময়ে ব্যবহৃত হয় যন্ত্রাংশ তৈরীর পর্যায়েও আমরা ব্যবহার করি এটা কেন গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী পর্যায়ে এই অংশগুলি মিলিত হবে এবং আপনি এগুলি একত্রিত করে পণ্য পাবেন সুতরাং যদি আপনি নিখুঁত ভাবে একত্রিত করতে চান যে আপনার পণ্যটি সর্বোত্তম দক্ষতার সাথে কাজ করবে তবে অংশের মাত্রা এবং বিচ্যুতিগুলি পরিমাপ করার জন্য আপনার একটি পরিমাপকারী যন্ত্র থাকা দরকার অর্থাৎ এখানে আপনাকে এমন একটি জিনিস তৈরি করতে হবে যে আপনি সর্বোত্তম কর্মক্ষমতা পাবেন এবং সেটি উৎপন্ন করার জন্য আমাদের একটি শ্যাফ্ট বানাতে হবে যার ব্যাসে হবে ৯৯৮ মিলিমিটার এখন দেখুন আপনি এটি চাইছিলেন এটা আমাদের চাই এটি যন্ত্র দিয়ে কাটার পরে পেয়েছি বা অর্জন করেছি এটিতে এখন ০০৪ মিলিমিটারের একটি ত্রুটি রয়েছে যেমন আপনি যদি দেখেন আপনি ম্যাক্রো স্কেল বা মেসো স্কেলে এটি বলার চেষ্টা করেন তখন এটি খুব একটা বড় দেখায় না কারণ এটি প্রায় মাত্র ৪০ মাইক্রন তাই না তবে আপনি যখন মাইক্রো ক্ষেত্র তে কাজ শুরু করবেন তখন প্রতিটি মাইক্রন ই কর্ম ক্ষমতা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বস্তু হয়ে দাঁড়াতে পারে সুতরাং এখানে আমরা বলতে চাইছি যে বাস্তব এবং কাঙ্ক্ষিতর মধ্যে পার্থক্য পরিমাপ করা যেকোনো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার একটি মৌলিক উপাদান এটি হল কাঙ্ক্ষিত এবং এটি হল বাস্তব মান অর্থাৎ এখানে পার্থক্য আছে এখন যখন আমি পরবর্তী উপাদানটি বসাই আমি ০০৪ এর এই পার্থক্যটি অপসারণ করার চেষ্টা করব এবং আমি প্রক্রিয়াটির উপর আরও ভাল নিয়ন্ত্রণ পাব অনেক ক্ষেত্রতেই যথাযথ কর্মক্ষমতা পাওয়ার জন্য পরিমাপ প্রয়োজন যথাযথ কর্মক্ষমতার জন্য পরিমাপ করা হয়ে থাকে উদাহরণস্বরূপ আপনার কাছে একটি ছিদ্রযুক্ত নল আছে তা নলটিতে ছিদ্রটি কেন ভিতরে থাকা ওয়াশার সরে গিয়ে থাকতে পারে বা অভ্যন্তরীণ অংশ গুলি একত্রিত করার সময় একে অপরের থেকে দূরে সরে গেছে সুতরাং এটি একবার দূরে সরে গেছে তাই এখন আপনি জলের প্রবাহ বন্ধ করতে পারবেন না অর্থাৎ যদি প্রয়োজনীয় আকারে জিনিসগুলি তৈরি করা না হয় অথবা একত্রিত করার সময় যদি সঠিকভাবে না করা হয়ে থাকে তাহলে আপনি নলের মধ্যে ছিদ্র খুঁজে পাবেন সুতরাং যেকোনো পণ্যের কর্মক্ষমতাটি কেবল পরিমাপের মাধ্যমে পরীক্ষা করতে হবে এবং পরে অবশ্যই আপনি এটি বাজারে ছাড়তে পারেন বা এটি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করতে পারেন এবং পরে এটি পরিমাপ করতে পারেন তবে আপনি যদি তা করতে চান তাহলে তার আগে সঠিকভাবে পরিমাপ করা প্রয়োজন আধুনিক কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যথাযথ কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য তাপমাত্রা চাপ কম্পন কম্পনের বিস্তার ইত্যাদি পরিমাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় সুতরাং এখন অবধি আমরা কেবলমাত্র প্রকার এবং মাত্রা সম্পর্কে কথা বলছিলাম তবে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি তাপমাত্রার বৈচিত্রগুলিও বলতে চাইছি আপনি যে সাতটি প্রাথমিক রাশি দেখেছিলেন তাপমাত্রা চাপ ইত্যাদি চাপ হল প্রতি একক ক্ষেত্রফলের বল ছাড়া আর কিছুই নয় ঠিক আছে সুতরাং আপনি চাপ পরিমাপ করতে পারবেন চাপকে ঘুরিয়ে পরিমাপ করা যেতে পারে বা চাপকে নিউটন এ প্রকাশ করা হয় এবং আপনি ভর থেকে এটি পরিমাপ করতে পারেন সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আপনি এগুলির যোগাযোগ খুঁজে পেতে পারেন সাতটি রাশি একে অপরের সাথে পুনরায় সংযুক্ত করে লেখা যেতে পারে এবং তা থেকে আপনি এই ক্ষেত্রফল টি মিলিমিটার × মিলিমিটার এর আকারে পেতে পারেন আমি যে সাতটি প্রাথমিক পরিমাপের কথা বলেছি তার মধ্যে দূরত্বের সাথে এটির সংযোগ করা যেতে পারে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত চলরাশি এখন একে অপরের সাথে সম্পর্কিত রয়েছে এবং এখান থেকে আপনি এটি পরিমাপ করতে পারবেন আপনি এটি পরিমাপ করতে পারেন এবং তারপরে আপনি একটি ফলাফল পেতে পারেন সুতরাং যথাযথ কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য তাপমাত্রা চাপ কম্পন কম্পনের বিস্তার ইত্যাদির পরিমাপ পর্যবেক্ষণ করা হয় পরিমাপটি বাণিজ্য দিক থেকেও দেখা হয়ে থাকে কারণ উৎপাদিত পণ্যের মূল্যটি শক্তি সময় ব্যয় শ্রম এবং অন্যান্য সীমাবদ্ধতার ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে সুতরাং পরিমাপটি যদি সঠিকভাবে করা হয় তবে আমরা যা করি তা হল আমরা আরও উচ্চ সহনশীলতা নিয়ে কাজ করার চেষ্টা করব যে মুহুর্তে আমরা উচ্চ সহনশীলতা নিয়ে কাজ শুরু করব একই পণ্য তৈরির জন্য যে পরিমাণ উপাদান ব্যবহার করা হচ্ছিল তা হ্রাস করা যায় এবং সঠিক ফিড বা গতি ব্যবহার করার জন্য যন্ত্রে কম শক্তির প্রয়োজন হয় এবং একই সাথে সময় ও শ্রম কম লাগে সুতরাং পরিমাপ একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা পরিমাপের শ্রেণিবিন্যাসের বিষয়ে কথা বলি পরিমাপকে সাধারণত যান্ত্রিক পদ্ধতির উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা যেতে পারে এবং তারপরে শক্তির উপর ভিত্তি করে ও শ্রেণীবিন্যাস করা যেতে পারে স্লাইড টাইম পড়ুন ১৮৪২ পরিমাপের শ্রেণিবিন্যাস সুতরাং আমরা যান্ত্রিক পদ্ধতিগত দিক থেকে শুরু করব পরিমাপের বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি এখানে একটি অভিজ্ঞতামূলক পদ্ধতি দ্বারা হতে পারে দ্বিতীয়টি হতে পারে যৌক্তিক পদ্ধতি দ্বারা তৃতীয়টি পরীক্ষামূলক পদ্ধতি দ্বারা হতে পারে ঠিক আছে সুতরাং এগুলি পরিমাপের যান্ত্রিক পদ্ধতির ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস এখন আপনি যদি ফিরে যান তাহলে দেখবেন যে পরিমাপ গুলি যান্ত্রিক পদ্ধতি এবং শক্তির ধরনের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে আমরা এখন যান্ত্রিক পদ্ধতির ভাগটিকে অভিজ্ঞতামূলক পদ্ধতি যৌক্তিক পদ্ধতি এবং পরীক্ষামূলক পদ্ধতি তে শ্রেণিবদ্ধ করেছি সুতরাং পরিমাপের অভিজ্ঞতামূলক পদ্ধতি কী অভিজ্ঞতাগত র অর্থ আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারপরে আপনি একটি মডেল বানানোর চেষ্টা করেছেন উদাহরণস্বরূপ আমি একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট যন্ত্র ব্যবহার করে কাজ করেছি এক্ষেত্রে একই প্রকারের কাজের টুকর এবং তার পরে একই জ্যামিতি আকৃতির কাটার সরঞ্জাম ব্যবহার করেছি এগুলো দিয়ে আমি পরীক্ষাটি করেছি সুতরাং যদি আপনি লেদ মেশিন নেন তবে আপনার তিনটি চলরাশি রয়েছে গতি ফিড কাটার গভীরতা আমি এর মধ্যে সমস্ত কিছু পরিবর্তন করি এবং শেষ পর্যন্ত আমি একটি সম্পর্ক স্থাপন করতে পারি যে উপাদান অপসারণের হার হল গতি ফিড ও কাটার গভীরতা এর সাথে সমানুপাতিক এবং এখানে আমার এই চলরাশি গুলি রয়েছে সুতরাং এই রাশিগুলির মান পাওয়ার জন্য আমি ঘাত যুক্ত সমীকরণ বা কিছু রৈখিক রিগ্রেশন সমীকরণ এ বসানোর চেষ্টা করব এবং তারপরে এখান থেকে আপনার প্রক্রিয়াজাত মডেল টি বেরিয়ে আসবে ঠিক আছে সুতরাং আমি যা করলাম এটি ছিল একটি অভিজ্ঞতামূলক পদ্ধতি অভিজ্ঞতামূলক পদ্ধতি র অর্থ যখন আমি এই পরীক্ষাটি করি পরীক্ষারটি এই যন্ত্রটিতে বছরের এই সময়টিতে এবং এই পরীক্ষাগারে এই কাজের টুকরো টির উপর এই উপকরণটি ব্যবহার করে করা হয় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই সমস্ত জিনিসগুলি এর সীমাবদ্ধতা তবে শেষ পর্যন্ত আমি একটি মডেল গঠন করে প্রক্রিয়াটি বুঝতে পারি এবং এই মডেল টি কেবলমাত্র এই পরিস্থিতিতেই বৈধ সুতরাং এটি বড় কোন ক্ষেত্র তে সাধারণ সমীকরণ হিসেবে ব্যবহার করা যায় না সুতরাং এই জিনিসগুলিকে পরিমাপের অভিজ্ঞতামূলক পদ্ধতি বলা হয় এটি পরিকল্পনা কারকের অনুভূতি এবং ভাল ইঞ্জিনিয়ারিং এর বিচারের ভিত্তিতে গঠিত হয় এটি পরিকল্পনা কারক তার মতামত জানায় বা আগে কাজ করা নকশার অভিজ্ঞতার অনুরূপ নকশা গঠন করে ঠিক আছে তথ্য এবং ডেটা গুলি তালিকাভুক্ত নিয়ম হিসেবে থাকে আপনি কিভাবে এই তালিকাভুক্ত নিয়ম পেয়েছেন তালিকাভুক্ত নিয়মগুলি এই অভিজ্ঞতামূলক সম্পর্কগুলি থেকে পাওয়া যায় ঠিক আছে সুতরাং হ্যান্ডবুক এবং কোডগুলি তে তালিকার আকারে থাকা তথ্য এবং ডেটা গুলি পরিকল্পনা কারকে পরিমাপের জন্য যন্ত্রগুলি তৈরি করতে বা উৎপাদন করতে অভিজ্ঞতামূলক পদ্ধতি ব্যবহারে সহায়তা করে পরিমাপের জন্য যৌক্তিক পদ্ধতি কী তো এটি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক অপচয় এবং সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই অপচয় এবং সম্পর্ক মূলত যান্ত্রিক পদ্ধতি এবং তাপ গতিবিদ্যার ক্ষেত্রে পাওয়া যায় তবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য ক্ষেত্রে এটি খুব কমই পাওয়া যায় সুতরাং প্রথমটি অনুভূতির উপর ভিত্তি করে ছিল এবং আপনি হ্যান্ডবুক থেকে বা আপনি কিছু অভিজ্ঞতামূলক সূত্র থেকে এগুলি পেয়েছেন পরেরটি সম্পূর্ণরূপে বিজ্ঞান এবং গণিত নিয়ে কাজ করে আপনি সমস্যাটিকে সাধারণীকরণ করবেন এবং তারপরে আপনি একটি সমাধান পাবেন অর্থাৎ এটি পরিমাপের যৌক্তিক পদ্ধতি এবং শেষরটি হল পরিমাপের পরীক্ষামূলক পদ্ধতি এটি এখানে যুক্ত সমস্ত ভৌত রাশির সঠিক পরিমাপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই পদ্ধতিতে প্রাথমিক নকশার উপর ভিত্তি করে পণ্যটি পরীক্ষা করা হয় নির্ভুল করে নেওয়া হয় এবং এটির সাথে সম্পর্কিত সমস্ত ভৌত রাশির সঠিক পরিমাপও করে নেওয়া হয় উদাহরণস্বরূপ আপনি একটি শ্যাফ্ট নিতে চান আপনি তার অমসৃণ অবস্থা পরিমাপ করতে চান আপনি সমতলতা পরিমাপ করতে চান আপনি অন্যান্য চলরাশি গুলি পরিমাপ করার চেষ্টা করবেন ও তারপরে দৈর্ঘ্য পরিমাপ করবেন এই সমস্ত জিনিস আপনি পরিমাপ করবেন এবং তারপরে আপনি এটিকে নির্ভুলভাবে পরিমাপ করবেন এবং তাহলেই এখানে জড়িত সমস্ত ভৌত রাশির সঠিক পরিমাপ করা হবে ফলাফলগুলি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয় এবং ত্রুটিগুলি সঠিকভাবে ব্যাখ্যা করা হয় ত্রুটি মানে প্রাথমিক প্রমাণ মান থেকে যেকোন বিচ্যুতিকেই ত্রুটি বলা হয় এবং আপনি যখন কোনো ত্রুটিপূর্ণ তথ্যের দিকে তাকাবেন আপনি অনেকগুলি তথ্যের সন্ধান করার চেষ্টা করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যখন কোনও ডাক্তারের কাছে যান এবং আপনি যদি রক্তচাপ পরিমাপ করতে চান তখন সাধারণ পরামর্শটি হল আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে শুয়ে থাকতে হবে তারপরে ৫ থেকে ১০ মিনিটের জন্য বিশ্রাম নিতে হবে এবং তারপরে আপনি পরিমাপটি নিতে পারবেন সুতরাং সেই পরিমাপটি কেবল হাসপাতালে গিয়েই রক্তচাপ পরিমাপের চেয়ে আরও ভালো হবে অর্থাৎ আপনি যদি হেঁটে গিয়ে এই পরিমাপটি নেন তাহলে সেখানে ত্রুটি আসবে তো ত্রুটিটি নিয়মমতো হতে পারে ত্রুটি এলোমেলো ও হতে পারে উদাহরণস্বরূপ সকালে যখন আপনি কোনও পরিমাপ নেওয়ার চেষ্টা করেন তখন এটি ১০ শতাংশ হতে পারে বিকেলে এটি ৪০ শতাংশ হতে পারে সন্ধ্যায় এটি ৮ শতাংশ হতে পারে সুতরাং গড়মান থেকে ভিন্নতা আসাকেই ত্রুটি বলা হয় অর্থাৎ ফলাফল টি বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করা হয় এবং ত্রুটিটি সঠিকভাবে ব্যাখ্যা করা হয় তারপর যতক্ষণ না সিস্টেমের নকশাটি উৎপন্ন পণ্যের পছন্দসই কর্মক্ষমতা না দেয় সেই পর্যন্ত চলরাশি গুলিকে ট্রায়াল এবং এরর পদ্ধতি দ্বারা সামঞ্জস্য করা হয় সুতরাং পরিমাপের এই পদ্ধতি কে পরীক্ষামূলক পদ্ধতি বলা হয় সুতরাং আমরা এখন তিনটিই দেখেছি একটি অভিজ্ঞতামূলক অন্যটি যৌক্তিক এবং আরেকটি পরীক্ষামূলক যৌক্তিক পদ্ধতিটি অঙ্ক বিজ্ঞান এবং যুক্তির উপর নির্ভরশীল সুতরাং এখানে আপনাকে যুক্তি প্রয়োগ করতে হবে এবং তখন আপনি উত্তর পাবেন অর্থাৎ এখানে আমরা হ্যান্ডবুক এবং তালিকাভুক্ত নিয়ম থেকে নেওয়ার চেষ্টা করি তবে এখানে আমরা কি করি আমরা সমস্ত ভৌত রাশির পরিমাপ করি এবং সেগুলি নিয়ে আলোচনা করি এবং তা থেকে সবগুলির সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে ঠিক আছে সুতরাং এটি পরীক্ষামূলক পদ্ধতি যা আমাদের পরিমাপের যান্ত্রিক প্রকারের মধ্যে আসে পরবর্তী শ্রেণিবিন্যাসটি ছিল পরিমাপের শক্তির ভিত্তিতে সুতরাং আমরা এখানে সংশ্লিষ্ট শক্তি সম্পর্কে কথা বলার চেষ্টা করি সুতরাং এগুলি নিরীক্ষণ বা পরিমাপ প্রণালী যা সাধারণত একটি নিয়ন্ত্রণ সিস্টেমের অংশ অর্থাৎ পরিমাপ করা মানগুলি দেখায় এবং কখনও কখনও এটি নথিভুক্ত করা হয় সুতরাং আপনার কাছে প্রদর্শন করার জন্য একটি পর্দা রয়েছে এবং ধরুন আপনার ২০ টি পাঠ রয়েছে এগুলি এখানে দেখায় এবং নথিভুক্ত করে এগুলি প্রদত্ত মান এর সাথে তুলনা করে এবং ত্রুটিটি উৎপন্ন হয় এই ত্রুটি শক্তি উৎপাদনের পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় সুতরাং এটি ক্ষমতা পরিমাপের প্রকার সুতরাং ক্ষমতা পরিমাপ প্রকারটি তে আপনি এই যন্ত্রাংশগুলি দেখতে পাবেন যার মধ্যে আপনি সূঁচটি দেখুন যা cosφ দেখাচ্ছে এখানে পর্যায় দেখাচ্ছে এখানে দাগ কাটা ঘর গুলি রয়েছে ঠিক আছে এই যন্ত্রটিতে সবগুলোই দেখা যাচ্ছে সুতরাং আপনি যখন পরিমাপের পদ্ধতিগুলি সম্পর্কে কথা বলবেন সেখানে দুই ধরণের পরিমাপ হয় একটিকে প্রত্যক্ষ পরিমাপ বলা হয় অন্যটিকে পরোক্ষ পরিমাপ বলা হয় প্রত্যক্ষ পরিমাপ হল আপনি কোনও পরিমাণ পরিমাপ করেছেন এবং আপনি তখনই এটি একটি প্রমাণ মানের সাথে তুলনা করবেন উদাহরণস্বরূপ আমার কাছে ভার্নিয়ার ক্যালিপার রয়েছে এর ঘর কাটা রয়েছে আমি ভার্নিয়ার ক্যালিপার টি নিই শ্যাফ্ট টির ব্যাসটি পরিমাপ করি তা থেকে ত্রুটিটি কী তা খুঁজে বের করি বা মানটি কী তা খুঁজে বের করি সুতরাং এটি প্রত্যক্ষ পরিমাপ আমি যা পরিমাপ করি তা থেকে প্রত্যক্ষ ভাবে মানগুলি পাই সুতরাং চূড়ান্ত মান পেতে আমাকে এটির পরিবর্তন করতে হয় না অথবা এটিকে ভাঙতে হয় না অথবা মানটি বিশ্লেষণ করতে হয় না সুতরাং এটি প্রত্যক্ষ পরিমাপ ফলাফলটিতে আসতে কোনও গাণিতিক বিশ্লেষণ প্রয়োজন না উদাহরণস্বরূপ একটি ঘর কাটা স্কেলের দ্বারা দৈর্ঘ্যের পরিমাপ ঠিক আছে ধরুন আমি ভর পরিমাপ করতে চাই আমি কেজি এককে পরিমাপ করতে চাই আমার একটি যন্ত্র রয়েছে যা এটা পরিমাপ করতে পারে মনে করুন আমি যদি এখন ঘনত্ব পরিমাপ করতে চাই তবে এটি প্রত্যক্ষ পরিমাপ নয় ঘনত্ব হল আয়তন দ্বারা বিভক্ত ভর ছাড়া কিছুই নয় সুতরাং আমি যদি আয়তনটি পরিমাপ করতে চাই আমি প্রত্যক্ষ পরিমাপ পদ্ধতি ব্যবহার করব তারপর আমি সরাসরি ভর পরিমাপ করব তবে যখন ঘনত্ব পরিমাপ করতে হবে তখন আমি গাণিতিকভাবে কিছু বিশ্লেষণ করব এবং তারপর গননা করব এবং ঘনত্বের মানটি পেয়ে যাব অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হল ভরের পরিমাপটি সরাসরি করা যায় ঠিক আছে এই পদ্ধতিটি খুব সঠিক নয় কারণ এটির মান মানুষের অনুভূতির উপর নির্ভর করে আমি যা বলার চেষ্টা করছি তা হল আমাদের অনেক সময় নততল অথবা ক্রমশ সরু হয়ে যাওয়া শ্যাফ্ট থাকে ঠিক আছে যদি আমাদের সাধারণ ব্যাসের শ্যাফ্ট থাকে তাহলে এটি পরিমাপ করা খুব সহজ তবে যদি আমাদের ক্রমশ সরু হয়ে যাওয়া শ্যাফ্ট থাকে তাহলে তার ব্যাসটি কিভাবে পরিমাপ করব কারণ প্রতিটি বিন্দুতেই ব্যাস পরিবর্তিত হচ্ছে সুতরাং আমরা যে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করি না কেন তার একটি সমতল পৃষ্ঠ থাকে অর্থাৎ আপনি যদি ভার্নিয়ার ক্যালিপার টি রাখেন তবে এটি এরকম দেখাবে এখানে এই দুটি অংশ মান দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি সমান ভাবে না ও বসতে পারে সুতরাং যদি আমরা এখান থেকে পরিমাপটি গ্রহণ করি তাহলে এটিকে পরিমাপের ত্রুটি বা ভুল মান বলা হবে অর্থাৎ ক্রমশ সরু হয়ে যাওয়া কাজের অংশের ক্ষেত্রে আমরা সাধারন ভার্নিয়ার ব্যবহার করতে পারি না এবং এটা কেন্দ্র রেখার পরিবর্তে অন্য ভাবে পরিমাপ করতে হয় আমি দেখতে পাচ্ছি এই রেখাটি কৌণিক ভাবে আছে সুতরাং এখন আমার উপকরণটিতে একটি ত্রুটি আছে মনে করুন এটি যদি কোনও ডায়াল গেজ হয় এবং তার এখানে ঘর কাটা রয়েছে ডায়াল গেজটি একটি মান দিচ্ছে এই তলের সাপেক্ষে আমার সর্বদা লম্বভাবে এটা দেখা উচিৎ সুতরাং আমি যদি এই পাশ থেকে বা এই দিক থেকে যাওয়া শুরু করি আমি ০ এর পরিবর্তে এই মানটি অথবা এই মানটি পাব সুতরাং এই সমস্ত মানগুলি বা ত্রুটিগুলি মানুষের সংবেদনশীলতার উপর নির্ভর করে এগুলি কোনও মানুষই সিস্টেমে যুক্ত করে আমরা যখন পরোক্ষ পরিমাপ এর বিষয়ে কথা বলি এই পদ্ধতিতে বেশ কয়েকটি চলরাশি সরাসরি পরিমাপ করা হয় এবং তারপরে মানটি গাণিতিক সম্পর্কগুলি দ্বারা নির্ধারিত হয় এটা আমি ঘনত্ব পরিমাপের সময় আপনাকে ইতিমধ্যে বলেছি আপনি চাপের ক্ষেত্রেও এটি করতে পারেন আপনি যদি চাপের মান পেতে চান তবে আপনি যা করবেন তা হল প্রথমে বল এর মান বার করতে হবে এবং তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমি বল কে নিউটন এ এবং ক্ষেত্রফল কে দূরত্বের একক এ পরিমাপ করব অর্থাৎ এখানে এটি পরোক্ষ পরিমাপ অনেক সময় আমরা পরোক্ষ পরিমাপ ব্যবহার করি এবং আমরা অনেক সময় প্রত্যক্ষ পরিমাপ ব্যবহার করি প্রত্যক্ষ পরিমাপ টি সাধারণত বেশি পছন্দের কারণ এতে সরাসরি পরিমাপ করে মানটি পাওয়া যায় অথবা আজকালকার দিনে কি হয়েছে যে বৈদ্যুতিন জিনিসগুলি এত ব্যবহার উপযোগী হয়ে উঠেছে সে পরোক্ষ গাণিতিক গণনা গুলি আভ্যন্তরীণ ভাবে করা যায় সুতরাং এটি পরোক্ষ পরিমাপের মানটি হুবহু তুলে ধরতে পারে এখন আমরা একটি শ্যাফ্ট এর পরিমাপ করার চেষ্টা করি সুতরাং এটি প্রত্যক্ষ নয় এটি পরোক্ষ হয়ে উঠেছে এবং এখানে সরাসরি মানটি দেওয়া আছে সুতরাং পরোক্ষ পরিমাপে বেশ কয়েকটি চলরাশি সরাসরি পরিমাপ করা হয় এবং তার পরে গাণিতিক সম্পর্ক দ্বারা একটি মান নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ আপনি ওজন পরিমাপের পদ্ধতিগুলি দেখুন ওজন একটি ভারসাম্য দ্বারা পরিমাপ করা হয় এবং এটি প্রত্যক্ষ পরিমাপ মনে করুন ওজনের জন্য যদি আমি একটি তেলের চাপের সেন্সর ব্যবহার করি তবে এটিতে একটি ওজন সংকোচক রয়েছে তেলটি বেরিয়ে যায় এবং চাপ বৃদ্ধি পায় যদি আমি এটি করি তবে এটি পরিমাপের পরোক্ষ উপায় সুতরাং আমরা এখানে একটি স্ফটিকের টুকরো রেখেছি এবং স্ফটিকের টুকরটি ওজনের জন্য স্থানচ্যুতি পরিমাপ করে এবং তারপরে এটি দ্রুত বলে দেয় একে সরাসরি পরিমাপ বলা হয় এবং এটিকে পরোক্ষ পরিমাপ বলা হয় সুতরাং আমি কিছু গণনা করি এবং এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কত পরিমাণ তেল বেরিয়ে গিয়েছে এবং তা থেকে ছিদ্রটি পরিমাপ করার চেষ্টা করব বা তেলের চাপটি পরিমাপ করব এবং এখান থেকে আমি ওজন পরিমাপ করব তারপরে আমরা পরিমাপের স্তর সম্পর্কে কথা বলব তিন ধরণের স্তর রয়েছে একটিকে প্রাথমিক স্তর বলা হয় অন্যটিকে মধ্য স্তর বলা হয় এবং তৃতীয়টিকে তৃতীয় স্তর বলা হয় প্রাথমিক পরিমাপ কি প্রাথমিক পরিমাপ হল এমন একটি পরিমাপ যা পরিমাপের মান কে দৈর্ঘ্যে রূপান্তর না করে সরাসরি পর্যবেক্ষণ দ্বারা পাওয়া যেতে পারে অর্থাৎ দুটি দৈর্ঘ্যের তুলনা যেমন একটি মিটার রড দিয়ে কোন বস্তুর দৈর্ঘ্য নির্ধারণ করার সময় দুটি রঙের মধ্যে তুলনা যেমন লোহিত গরম ধাতুর রং বিচার করার সময় সুতরাং এখানে প্রাথমিক পরিমাপ এমন একটি পরিমাপ যা মানকে দৈর্ঘ্যে রূপান্তর না করে সরাসরি পর্যবেক্ষণ দ্বারা পাওয়া যেতে পারে সুতরাং এটিকে প্রাথমিক পরিমাপ বলা হয় উদাহরণস্বরূপ আমি একটি ব্লক নেব আমি একটি পরিমাপের স্কেল নেব এটি পরিমাপ করব আমি যে তথ্যটি পাই তা প্রত্যক্ষ পরিমাপ সুতরাং আপনি যদি সংজ্ঞায় ফিরে যান তবে দেখতে পাবেন যে একটি প্রাথমিক পরিমাপ হল যা প্রত্যক্ষ পর্যবেক্ষণ থাকে পাওয়া যায় এখানে একটি স্কেল আছে এবং আমার স্কেলটিতে কোন রূপ পরিবর্তন ছাড়াই সাধারণভাবে ঘর কাটা আছে আর এখানে পরিমাপ করার মানকে আমাকে দৈর্ঘ্যে রূপান্তর করতে হচ্ছে না ঠিক আছে আর এখানে দেখুন একদিকে ফুট আর আরেকদিকে ইঞ্চিতে দাগ কাটা আছে সুতরাং আমি যাই পরিমাপ করি না কেন আমি এটি ফুট এককে উল্লেখ করতে পারি বা আমি এমনকি ইঞ্চি একককেও উল্লেখ করতে পারি বা মাঝে মাঝে ইঞ্চি এবং সেন্টিমিটার একক ও থাকতে পারে সুতরাং আমি এটি ব্যবহার করতে পারি এবং এগুলি নিয়ে কাজ করতে পারি সেকেন্ডারি পরিমাপ কি সেকেন্ডারি পরিমাপ এর ক্ষেত্রে পরিমাপ করা মানকে একবার রূপান্তর করে দৈর্ঘ্যের একক নিয়ে আসা হয় পরিমাপ করা মানটি কোনো গ্যাসের চাপ হতে পারে এবং তাই এটি চোখে দেখা নাও হতে পারে সুতরাং একটি গৌণ পরিমাপের জন্য এমন একটি যন্ত্রাংশের প্রয়োজন যা চাপের পরিবর্তনকে দৈর্ঘ্যের পরিবর্তনে রূপান্তর করে একটি দৈর্ঘ্যের স্কেল বা একটি প্রমাণ মান যা দৈর্ঘ্যের এককে ক্রমাঙ্কিত করা রয়েছে তা থেকে আমরা চাপ জানতে পারি তো এখানে আমরা কী করব আমরা চাপের পরিবর্তনকে একটি দৈর্ঘ্যের পরিবর্তন হিসাবে পরিমাপ করি একটি চলরাশি অন্য চলরাশিতে রূপান্তরিত হচ্ছে এবং তারপর সেখান থেকে আমরা এটিকে মাপা শুরু করি সুতরাং এখানে একটি নতুন গুরুত্বপূর্ণ পরিভাষা রয়েছে যা হল 'ক্রমাঙ্কন' অর্থাৎ আমি একটি জানা চলরাশির পরিমাপ করি তারপরে আমি একটি অজানা চলরাশির পরিমাপ করি এবং তারপরে আমি এটি বসানোর চেষ্টা করি সম্পর্কটি বুঝতে পারি এবং সেই সম্পর্কটিকে পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি সুতরাং এখানে এমন একটি যন্ত্রাংশ রয়েছে যা চাপের পরিবর্তনকে দৈর্ঘ্যের পরিবর্তনে রূপান্তর করে দৈর্ঘ্যের স্কেলটি বা প্রমাণ মান গুলি যা দৈর্ঘ্যের একক এর সঙ্গে সমান করে ক্রমাঙ্কন করা আছে সেটি থেকে আমরা চাপের পরিবর্তন জানতে পারি অতএব চাপ পরিমাপের ক্ষেত্রে প্রাথমিক চাপের সংকেতটি একটি ট্রান্সলেটর এ যায় এবং গৌণ সংকেত দৈর্ঘ্য টি পর্যবেক্ষকের চোখে যায় সুতরাং এখানে এটি একটি সেকেন্ডারি পরিমাপ সেকেন্ডারি পরিমাপ এ দৈর্ঘ্যের পরিবর্তনে রূপান্তর করতে পরিমাপের মানকে কেবলমাত্র একবার রূপান্তর করা হয় এটি একটি চাপ নিয়ন্ত্রক সুতরাং এখানে একটি তরল আছে যা প্রবাহিত হচ্ছে তো এখানে আমরা কি করি আমরা এই চাপটি পরিবর্তন করতে এটিকে ঘোরাই অর্থাৎ এখানে একটি চাপ পরিমাপক রয়েছে যা আপনার চাপ পরিমাপ করবে এবং বলে দেবে অর্থাৎ এটি হল প্রবেশ এবং এটি হল বেরিয়ে যাওয়ার রাস্তা ঠিক আছে এই দিক টা হল বাইরে যাওয়ার রাস্তা আমরা এই সমস্ত পরিবর্তনগুলি করি সুতরাং এই পরিবর্তনটি এখানে দৈর্ঘ্যের পরিবর্তন ঠিক আছে আর এখানে চাপে পরিবর্তন তৃতীয় স্তর পরিমাপ তৃতীয় স্তর পরিমাপে দু'বার রূপান্তর করতে হয় সেকেন্ডারি তে একবার রূপান্তর হয় এখানে এটি দুবার রূপান্তর করা হয় থার্মোকাপল দ্বারা কোন বস্তুর তাপমাত্রার পরিমাপ এখানে প্রাথমিক সংকেতটি ট্রান্সলেটর এ যায় যা ভোল্টেজ উৎপন্ন করে সেটি তাপমাত্রার উপর নির্ভরশীল সুতরাং প্রথম রূপান্তরটি হল তাপমাত্রা থেকে ভোল্টেজে পরিবর্তন তারের মাধ্যমে ভোল্টেজ টি ভোল্টমিটার এ যায় দ্বিতীয় রূপান্তর টি হল ভোল্টেজ টি দৈর্ঘ্যে রূপান্তরিত হয় আর তৃতীয় রূপান্তর টি হল দৈর্ঘ্যের পরিবর্তনটি পর্যবেক্ষকের মস্তিষ্কে সঞ্চারিত হয় সুতরাং এখানে এটি থেকে দু'বার রূপান্তর হবে সুতরাং প্রাথমিকের অর্থ সরাসরি আপনি তথ্য পাবেন সেকেন্ডারি র অর্থ এক বার রূপান্তর টার্নারি র অর্থ আপনি পরিমাপ পেতে দু'বার রূপান্তর করবেন সুতরাং এখানে টার্নারি পরিমাপে আমাদের একটি বস্তু থাকবে তারপরে এটি একবার রূপান্তরিত হবে তারপরে আপনার রূপান্তরিত মানটি থাকবে এবং তারপরে আপনার আউটপুট বা পর্যবেক্ষকের চোখ থাকবে সুতরাং এখানে আপনি তাপমাত্রাটি পরিমাপ করবেন যা প্রাথমিক তথ্য ছাড়া কিছুই নয় ঠিক আছে আর এখানে রূপান্তর টা হল থার্মোকাপল এটি সেকেন্ডারি তথ্য সেকেন্ডারি তথ্যের সংকেত এবং তারপরে রূপান্তর টা এখানে ভোল্টমিটার এ হবে এবং শেষটি এখানে টার্নারি তথ্য থাকবে এবং তারপরে এখান থেকে পাওয়ার চেষ্টা করব সুতরাং এখানে আপনার ভোল্টেজ থাকবে এখানে তাপমাত্রা থাকবে এখানে ভোল্টেজ হবে এবং আপনার দৈর্ঘ্য থাকবে ঠিক আছে অর্থাৎ এগুলি পরিমাপের বিভিন্ন স্তর সুতরাং এখানে একটি বস্তু থাকবে এর পরে আপনার কাছে প্রাথমিক তথ্য থাকবে যেখানে তাপমাত্রা পরিমাপ করা হবে এখানে থার্মোকাপল ব্যবহৃত হয় তারপরে আমরা যা করি তা হল এই থার্মোকাপল এর তথ্যটি ভোল্টেজে রূপান্তরিত করা হয় সুতরাং এটি আবার রূপান্তর করা ছাড়া আর কিছুই নয় এবং শেষ পর্যন্ত আপনি যে তথ্যটি পান সেটি হল দৈর্ঘ্য যা কোনও পর্যবেক্ষক তার চোখ দিয়ে দেখেন একবার সংক্ষিপ্তসারটি দেখেনিই আমরা এই অধ্যায়ে কি দেখেছি আমরা যান্ত্রিক পরিমাপের অর্থটি দেখেছি এবং তারপরে আমরা দেখেছি যে পরিমাপের প্রয়োজনীয়তা কী সুতরাং পরিমাপের প্রয়োজনীয়তা আমি খুব স্পষ্টভাবে বলেছি যদি আপনার কোন পণ্য বিক্রি হচ্ছে সেই পণ্যের দক্ষতা উন্নত করতে হবে বা আপনি যদি নতুন পণ্য বানাতে চান তবে তার ব্যাপারে সবকিছু ভালো করে বুঝে নিতে হবে এবং সঠিক পদ্ধতি বাছাই করতে হবে সেখানে এই পরিমাপের প্রয়োজন সুতরাং পুরো প্রক্রিয়া নির্বাচনের জন্য পরিমাপও খুব গুরুত্বপূর্ণ তারপরে আমরা পরিমাপগুলি শ্রেণিবদ্ধ করেছি তারপরে পরিমাপের বিভিন্ন পদ্ধতি আমরা দেখেছি এবং শেষে আমরা পরিমাপের স্তরগুলি দেখেছি যেখানে আমরা প্রাথমিক সেকেন্ডারি এবং টার্নারি স্তরগুলি দেখলাম এখানে তথ্যগুলি রূপান্তর করা হয় এবং তারপরে মূল মান পাবেন আপনি তথ্যগুলি রূপান্তর করে একটি চূড়ান্ত মান পাবেন যা গ্রাহক দ্বারা পাঠযোগ্য হবে তো শিক্ষার্থীদের জন্য কি কাজ রইল সুতরাং শিক্ষার্থীদের জন্য কাজটি হল আমি চাই যে আপনি একটি রাবার ব্যান্ড নিন এবং আমি চাই আপনি এই রাবার ব্যান্ডের ব্যাসটি পরিমাপ করুন এবং যদি দৈর্ঘ্য থাকে যদি কোনো দৈর্ঘ্য থাকে তবে দৈর্ঘ্যটিও পরিমাপ করুন তবেই আপনি বুঝতে পারবেন আমি আপনাকে এই সমস্যাটির সীমান্ত অবস্থাও বলে দেব সীমান্ত অবস্থা গুলি হল এটি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড হল স্থিতিস্থাপক প্রকৃতির সুতরাং আপনাকে রাবার ব্যান্ড পরিমাপ করার সময় চ্যালেঞ্জটি হল আপনি যখন কোনও স্কেলের উপর বসানোর চেষ্টা করবেন বা স্কেলের উপর হাত দিয়ে ধরবেন তখন এটি প্রসারিত হয়ে যাবে সুতরাং যদি এটি প্রসারিত হয় তবে আমরা পরিমাপের জন্য যে উপকরণই ব্যবহার করি না কেন তা সঠিক হবে না সুতরাং এখন আপনি কীভাবে এটি করবেন তা আপনি ভাবুন দ্বিতীয় জিনিসটি হল আমি চাই আপনি বোঝার চেষ্টা করুন যে আমরা কীভাবে ত্বকের কোমলতা পরিমাপ করব ত্বকের কোমলতা আমরা কীভাবে পরিমাপ করতে পারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোমলতা এমন একটি চলরাশি যেখানে সরাসরি আপনার কোনও একক নেই তাই কোমলতাকে একটি স্কেলের সাপেক্ষে পরিমাপ করা যেতে পারে সুতরাং আমার কাছে যা কোমল তা আমার স্ত্রীর কাছে কোমল নাও হতে পারে বা এটি আমার ছেলের কাছে কোমল নাও হতে পারে এবং আপনি যখন এই সমস্ত ডাইপার এর বিজ্ঞাপনগুলি টিভিতে দেখেন তখন তারা বলে যে এটি খুব নরম সুতরাং এখন কোমলতার জন্য পরিমাপ কি সুতরাং আপনি পরিমাপ বুঝতে পেরেছেন আমি আপনাকে বিভিন্ন ধরণের পরিমাপ কি সেগুলি বলেছি সুতরাং অনুগ্রহ করে চিন্তা করুন যে কীভাবে আমরা ত্বকের কোমলতা পরিমাপ করব এবং শেষ কাজটি হল যদি আমি আপনাকে চোখ মাপতে বলি তবে আপনি কীভাবে এটি করবেন সুতরাং চোখ কে একটি বস্তু হিসাবে ভাবুন ঠিক আছে একটি দর্পণের সামনে দাঁড়ান আপনি আপনার চোখ দেখতে পাবেন এখন আমি চাই আপনি আপনার চোখটি পরিমাপ করুন বা আপনাকে বলতে চাই অনুগ্রহ করে আপনার চোখের বিস্তারিত বিবরণ গুলি দিন সুতরাং এখন শিক্ষার্থীরা দেখুন আমি আপনাদেরকে সমস্ত চ্যালেঞ্জিং সমস্যাগুলির বিবৃতি দিয়েছি সুতরাং এই সমস্যাগুলির বিবৃতিগুলির থেকে আপনি আগের দিকে ভাবতে পারেন এবং বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে চিন্তা করতে পারেন ঠিক আছে আমি অনেক উচ্চ কিছু চিন্তা করতে বলছি না আমি বলছি সাধারণ কিছু ভাবুন যা দিয়ে আমরা পরিমাপ করতে সক্ষম হই সুতরাং প্রথম চ্যালেঞ্জ হল এটি একটি স্থিতিস্থাপক উপাদান অর্থাৎ আপনি যখনই স্পর্শ করবেন তখনই এটি সংকুচিত হয়ে যাবে যে মুহুর্তে আপনি টানবেন তখনই এটি প্রসারিত হবে এর পরেরটি হল ত্বকের কোমলতা ঠিক আছে সুতরাং ত্বকের কোমলতা এমন একটি জিনিস যা বর্তমানে পরিমাপ করার জন্য আপনার কাছে কোন একক নেই তাহলে লোকে এটা কীভাবে পরিমাপ করবে আপনার প্রায় সমস্ত বিজ্ঞাপন যা আসে সেগুলি কোমলতার বিষয়ে কথা বলে সর্বশেষটি হল যা দিয়ে আপনি বিশ্বকে দেখেন এখন আমি চাই আপনি সেই বস্তুটির অথবা চোখের এক অংশের বিস্তারিত বিবরণ দিন ঠিক আছে এইগুলি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে পরিমাপ কি পরিমাপ কত জটিল এবং এই কোর্সের শেষের দিকে আপনি অবশ্যই উপভোগ করবেন কারণ আপনি দেখতে পাবেন যে আমরা পরিমাপের জন্য অনেক জিনিস ব্যবহার করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ